নমস্কার এবং সিকিওর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম আগের দুটি বক্তৃতায় আমরা দেখেছি কিভাবে একজন আক্রমণকারী একটি বাফার ওভারফ্লো দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রক্রিয়ার স্ট্যাকের মধ্যে কোড ইনজেক্ট করতে পারে এবং তারপর সেই নির্দিষ্ট কোডটিকে কার্যকর করতে বাধ্য করতে পারে পরবর্তীতে আমরা এই বিশেষ দুর্বলতার জন্য দুটি ভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা দেখেছি প্রথমটি ক্যানারি ব্যবহার করে যেখানে বাফার ওভারফ্লো সনাক্ত করা হয়েছিল দ্বিতীয়টি এনএক্স বিট নামে পরিচিত কিছু ব্যবহার করছে যা প্রসেসর দ্বারা সমর্থিত যেমনটি আমরা আগের বক্তৃতায় দেখেছি NX বিট সেই স্ট্যাক থেকে এক্সিকিউট করাকে নিষ্ক্রিয় করবে যাইহোক নিরাপত্তা সবসময় একটি 'বিড়াল এবং ইঁদুর খেলা'র মত বিষয় আক্রমণকারীরা ক্ষতিসাধন করার একটি উপায় খুঁজে বের করবে এবং তারপরে ডিফেন্ডাররা তাদের সিস্টেমে কার্যকর করা থেকে সেই বিশেষ ক্ষতিকে প্রতিরোধ করার একটি উপায় খুঁজে বের করবে এখন আক্রমণকারীরা আবার এই প্রতিরক্ষা ব্যবস্থাকে বাইপাস করার উপায় খুঁজে বের করবে এবং এখনও তাদের আক্রমণ চালানোর সুযোগ পাবে সুতরাং এইভাবে আক্রমণকারী এবং রক্ষকদের মধ্যে একটি ধ্রুবক চক্র রয়েছে এবং ফলস্বরূপ আক্রমণগুলি আরও শক্তিশালী হয়ে উঠছে এবং এর ফলে এই আক্রমণগুলি প্রতিরোধ করার জন্য আরও ভাল প্রতিরক্ষা কৌশল প্রয়োজন এই বিশেষ বক্তৃতায় আমরা যা দেখব তা হল আক্রমণের একটি নতুন রূপ যা 'রিটার্ন টু লিব সি' আক্রমণ নামে পরিচিত সুতরাং এই বিশেষ আক্রমণটি স্ট্যাকের একটি বাফার ওভারফ্লো দুর্বলতাকেও কাজে লাগায় যাইহোক আমরা দেখেছি আগের এক্সপ্লয়েট এর বিপরীতে যেখানে স্ট্যাক থেকে কোড নির্বাহ করা হয় এই বিশেষ আক্রমণে আমরা স্ট্যাক থেকে কোনও কোড কার্যকর করি না এবং এইভাবে আক্রমণটি চালানো হবে এমনকি NX বিট প্রতিরক্ষা থাকা সত্বেও যা এই বিশেষ স্ট্যাক এর জন্য নির্দিষ্ট সুতরাং আসুন দেখি কিভাবে এই আক্রমণটি এগিয়ে যায় আসুন Libc কী তা বোঝার মাধ্যমে বিষয়টি শুরু করি তাই Libc হল একটি গতিশীলভাবে লিঙ্কযুক্ত লাইব্রেরি যা প্রায় প্রতিটি C প্রোগ্রাম যখনই লেখা হয় তার সাথে সংযুক্ত থাকে এখন Libc এ প্রচুর সংখ্যক স্ট্যান্ডার্ড C ফাংশনের বাস্তবায়ন রয়েছে যা আমরা সাধারণত ব্যবহার করি উদাহরণস্বরূপ strcpy printf scanf fopen fclose strcat এবং আরও অনেক কিছু Libc এ বিদ্যমান Libc এ কার্যকর করা হাজারেরও বেশি ফাংশন অবশ্যই রয়েছে এমনকি সহজ Hello World প্রোগ্রাম যা আমরা পূর্ববর্তী কিছু বক্তৃতায় লিখেছি যেটি শুধু printf স্টেটমেন্টের মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ড "hello world" প্রিন্ট করে এমনকি এই প্রোগ্রামটির ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসে Libc উপস্থিত রয়েছে উদাহরণস্বরূপ যদি আপনি এই বিশেষ স্লাইডটি দেখেন যা Hello World প্রোগ্রামের ভার্চুয়াল মেমোরি মানচিত্র প্রদর্শন করে তবে আমরা দেখতে পাব যে Libc এর সাথে সম্পর্কিত তিনটি এন্ট্রি রয়েছে সুতরাং এই তিনটি এন্ট্রি সমগ্র Libc এর সাথে মিলে যায় এখন Libc এর এক হাজারেরও বেশি বিভিন্ন ফাংশন রয়েছে এবং এই সমস্ত ফাংশন এই ভার্চুয়াল অ্যাড্রেস ম্যাপে উপস্থিত রয়েছে এবং এখানে উপস্থিত এই অ্যাড্রেসগুলির যেকোনো একটি দ্বারা অনুপ্রবেশ করানো যেতে পারে সুতরাং আমরা জানি যে Libc কী আসুন দেখি কীভাবে Libc আক্রমণে ফিরে আসা আসলে কাজ করে তাই ঠিক আগের আক্রমণের মতো যেখানে আক্রমণকারী একটি বাফারকে ওভারফ্লো করিয়েছে এবং স্ট্যাকের সেই নির্দিষ্ট বাফারের শুরুর অবস্থানে রিটার্ন অ্যাড্রেসটি নির্দেশিত করে দিয়েছে একইভাবে 'রিটার্ন টু লিব সি' অ্যাটাক বাফারকে ওভারফ্লো করাবে এবং তারপরে রিটার্ন অ্যাড্রেসটিকে অন্য কোনো আর্বিট্রারি অ্যাড্রেস দিয়ে প্রতিস্থাপন করবে যাইহোক এই আর্বিট্রারি অ্যাড্রেস এখন একটি Libc এর কিছু নির্দিষ্ট ফাংশনের দিকে নির্দেশ করছে সুতরাং যেমন আমরা জানি Libc নির্দিষ্ট প্রক্রিয়ার পুরো সেগমেন্টের অংশ এবং তাই এটি কার্যকর করতে পারে অন্য কথায় NX বিট LibC তে ফাংশনের জন্য সেট করা নেই সুতরাং এখানে যা ঘটবে তা ধরে নেওয়া হচ্ছে যে এই ফাংশনটি F1 Libc এর একটি বৈধ ফাংশন আমরা সেই বিন্দু পর্যন্ত বাফারকে ওভারফ্লো করাই যেখানে রিটার্ন অ্যাড্রেস অর্থাৎ স্ট্যাকে উপস্থিত বৈধ রিটার্ন অ্যাড্রেসটি F1 এর অ্যাড্রেস দিয়ে প্রতিস্থাপিত হয় যা আসলে নির্দিষ্ট প্রক্রিয়ার কোড সেগমেন্টে উপস্থিত সুতরাং এইভাবে আমরা এনএক্স বিট সেট থাকা সত্ত্বেও কার্যকারিতাকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছি আমরা LibC তে উপস্থিত কিছু আর্বিট্রারি ফাংশন কার্যকর করতেও সক্ষম সুতরাং পরবর্তী প্রশ্ন হল এই ফাংশন F1 কী হওয়া উচিত সুতরাং একাধিক বিকল্প রয়েছে যেগুলি সম্ভব তাই একটি বিকল্প যা আমরা আজকে দেখব সেটি সিস্টেম ফাংশন হিসাবে পরিচিত সুতরাং একটি ফাংশন যা আমরা F1 এর জন্য দেখব তা হল ফাংশন সিস্টেম এখন সিস্টেম হল একটি ফাংশন যা Libc এ উপস্থিত এটি ইনপুট হিসাবে স্ট্রিং নেয় না বরং এটি একটি স্ট্রিংকে ইনপুট হিসাবে একটি পয়েন্টার নেয় এবং এই স্ট্রিংটিতে একটি এক্সিকিউটেবল রয়েছে উদাহরণস্বরূপ এখানে আমাদের সিস্টেম আছে এবং আমরা binbash স্ট্রিংটি পাস করছি সুতরাং উপরোক্ত এই বিশেষ ফাংশনটির ফলাফল হবে যে একটি bash শেল তৈরি হয় এখন আমরা বলি যে আমরা একটি পেলোড তৈরি করতে চাই যা আগের মতো একটি শেল তৈরি করে এর মানে হল যে আমাদের সিস্টেমের মতো একটি ফাংশনের কার্যকারিতা নিষ্ক্রিয় করতে হবে এবং সিস্টেমে প্যারামিটার হিসাবে binbash পাস করতে হবে সুতরাং এর অর্থ হল আমাদের দুটি জিনিস প্রয়োজন আমাদের F1 অ্যাড্রেস হিসাবে সিস্টেমের অ্যাড্রেস নির্দিষ্ট করতে হবে এবং সিস্টেমের নির্দিষ্ট অ্যাড্রেস ব্যবহার করে বাফারটি ওভারফ্লো করাতে হবে দ্বিতীয়ত কোনো না কোনোভাবে আমরা এই নির্দিষ্ট স্ট্রিং binbash এ একটি পয়েন্টার পাঠাতে সক্ষম হব যাতে সিস্টেমটি কার্যকর হয় এবং এটি একটি আর্গুমেন্ট পেতে সক্ষম হয় যা binbash সুতরাং Libc আক্রমণে রিটার্ন মাউন্ট করার জন্য আমাদের যা প্রয়োজন তা সংক্ষিপ্ত করার জন্য আমাদের Libc এ সিস্টেম ফাংশনের অ্যাড্রেস খুঁজে বের করতে হবে দ্বিতীয়ত আমাদের এই নির্দিষ্ট অ্যাড্রেস দিয়ে বাফারকে ওভারফ্লো করাতে হবে যাতে স্ট্যাকের উপর অবস্থিত রিটার্ন অ্যাড্রেসটি সিস্টেমের অ্যাড্রেস দ্বারা প্রতিস্থাপিত হয় দ্বিতীয়ত আমাদের সিস্টেমে আর্গুমেন্ট পাঠাতে হবে যা মূলত স্ট্রিং binbash এর একটি নির্দেশক সুতরাং আসুন দেখি কিভাবে এটি ঘটতে পারে সুতরাং আমাদের যা প্রয়োজন তা হল স্ট্যাক লে আউট যা এইরকম কিছু দেখায় যে অবস্থানে রিটার্ন অ্যাড্রেসটি সংরক্ষণ করা হয় অর্থাৎ আমরা সিস্টেমের অ্যাড্রেসটি সংরক্ষণ করি দ্বিতীয়ত স্ট্যাকের মধ্যে 4 বাইট উচ্চতর একটি অফসেটে আমাদের কাছে একটি ক্যারেক্টার পয়েন্টার রয়েছে যা ভার্চুয়াল অ্যাড্রেস স্থানের কিছু অবস্থান নির্দেশ করে যেখানে স্ট্রিং binbash উপস্থিত রয়েছে এখন এখানে যা ঘটবে তা হল যখন ফাংশনটি এটি কার্যকর করে এবং রিটার্ন করে তখন রিটার্ন অ্যাড্রেসটি স্ট্যাক থেকে নেওয়া হয় এই ক্ষেত্রে রিটার্ন অ্যাড্রেস হল সিস্টেম এক্সিকিউশন হল Libc এ উপস্থিত সিস্টেম ফাংশনে এবং এই নির্দিষ্ট ফাংশনের জন্য যুক্তি হল এই ক্যারেক্টার পয়েন্টারটি binbash এর দিকে নির্দেশ করে সুতরাং Libc এর এই ফাংশন সিস্টেমটি মূলত এক্সিকিউটেবল "binbash" কার্যকর করবে সুতরাং পরবর্তী জিনিস যা আমাদের নির্ধারণ করতে হবে তা হল সিস্টেমের অ্যাড্রেস এবং এই নির্দিষ্ট পয়েন্টারটি ঠিক কী তা নির্ণয় করা সুতরাং চলুন শুরু করা যাক কিভাবে আমরা খুঁজে বের করতে পারি যে সমগ্র ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসে এই বিশেষ ফাংশন সিস্টেমটি কোথায় আছে সুতরাং আমরা এইভাবে করতে পারি আমরা GDB এর মত কিছু বা OBJDUMP এর মত অন্য কোনও টুল ব্যবহার করতে পারি এবং এই GDB কে এই অপশনটি q এবং এক্সিকিউটেবল দিয়ে চালাতে পারি এবং আমরা main এ একটি ব্রেক পয়েন্ট সেট করি এখন প্রোগ্রামটি চালান এবং যখন ব্রেক পয়েন্ট হিট হয় আমরা p সিস্টেম ব্যবহার করি যার অর্থ প্রিন্ট সিস্টেম এবং আমরা এখানে দেখতে পাই যে এই বিশেষ জিনিসটির এই মানটি হল 0x28085260 যা মূলত সেই অবস্থানের অ্যাড্রেস যেখানে সিস্টেম ফাংশনটিি বর্তমান রয়েছে একইভাবে আমরা সম্পূর্ণ এক্সিকিউটেবলের মধ্যে কোথাও খুঁজে পেতে পারি যেখানে binbash স্ট্রিংটি উপস্থিত রয়েছে সুতরাং এখানে এই বিশেষ উদাহরণে আমরা প্রক্রিয়ায় উপস্থিত পরিবেশের ভেরিয়েবলগুলি বিবেচনা করেছি সুতরাং আমরা এখানে যেমন দেখছি এই পরিবেশের ভেরিয়েবলে একটি নির্দিষ্ট লাইন রয়েছে যার প্রকৃতপক্ষে binbash স্ট্রিং রয়েছে এখন আমাদের যা খুঁজে বের করতে হবে তা হল GDB এর মতো কিছু ব্যবহার করে আমরা সঠিক অ্যাড্রেসটি নির্ধারণ করি যেখানে binbash উপস্থিত রয়েছে এখন যেহেতু আমরা সনাক্ত করেছি যে সিস্টেমের ঠিকানাটি কোথায় উপস্থিত রয়েছে এবং এছাড়াও আমরা এক্সিকিউটেবলে একটি স্ট্রিং পেয়েছি যার মধ্যে রয়েছে binbash এবং আমরা সেই নির্দিষ্ট স্ট্রিংটির অ্যাড্রেসটিও খুঁজে পেয়েছি এখন আমরা আমাদের এক্সপ্লয়েট তৈরি করতে প্রস্তুত তাই আমরা যা করি তা হল নিম্নরূপ আমরা বাফারকে ওভারফ্লো করাই এবং যেখানে রিটার্ন অ্যাড্রেসটি উপস্থিত ছিল সেখানে আমরা এটিকে এই নির্দিষ্ট ঠিকানা 0x28085260 দিয়ে প্রতিস্থাপন করি যা মূলত Libc এ উপস্থিত সিস্টেম ফাংশনের ঠিকানা এবং 4 বাইটের অফসেটে স্ট্যাকের উপর আমাদের ঠিকানা 0xbffbffe25 রয়েছে যা মূলত binbash স্ট্রিংয়ের নির্দেশক যা আমরা পরিবেশে খুঁজে পেয়েছি সুতরাং যখন এই বিশেষ প্রোগ্রামটি চলে তখন আমরা ব্যাশ binbash কার্যকর করতে চাই এখন যাতে আমরা এই নির্দিষ্ট প্রোগ্রামটিকে সঠিকভাবে সমাপ্ত করতে পারি তার জন্য আমরা অতিরিক্ত যা করতে পারি তা হল এখানে একটি ফাংশন exit যোগ করা যার মূলত 0x281130d0 অ্যাড্রেসটি রয়েছে সুতরাং এখন যা ঘটবে তা হল সিস্টেম ফাংশন এক্সিকিউট করে এটি আর্গুমেন্ট হিসাবে "binbash" পয়েন্টার নেয় এবং তারপরে সেই ফাংশনটি এই নির্দিষ্ট ফাংশনটি সম্পূর্ণ করেে যা exit ফাংশনকে নির্দেশ করে এবং সেটি কার্যকর করে সুতরাং এইভাবে আমরা Lib এ উপস্থিত সিস্টেম ফাংশনে এক্সিকিউশনকে নিষ্ক্রিয় করতে সক্ষম হই আমরা একটি পেলোড চালাতে সক্ষম যা এই ক্ষেত্রে binbash শেল এবং তারপর এই নির্দিষ্ট প্রোগ্রাম থেকে প্রস্থান করতে সক্ষম রিটার্ন টু লিব সি আক্রমণের একটি বড় সুবিধা হল এটি একটি নন এক্সিকিউটেবল স্ট্যাকের সাথে কাজ করতে পারে যাইহোক Libc আক্রমণের একটি বড় সীমাবদ্ধতা রয়েছে সীমাবদ্ধতা হল যে আক্রমণকারী Libc অফার করে এমন ফাংশন দ্বারা সীমাবদ্ধ উদাহরণস্বরূপ যদি Libc এর একটি সিস্টেম ফাংশন না থাকে তাহলে আমরা এই বিশেষ বক্তৃতায় যে আক্রমণটির বিষয়ে আলোচনা করেছি তা কাজ করবে না সুতরাং আক্রমণকারী যা করতে পারে তার একটি সীমাবদ্ধতা রয়েছে পরবর্তী বক্তৃতায় আমরা রিটার্ন ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ROP আক্রমণ নামে পরিচিত আরেকটি আক্রমণের দিকে নজর দেব যেখানে আক্রমণকারীকে Libc সমর্থন করে এমন ফাংশনগুলির মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং যেকোনো ইচ্ছামত পেলোড তৈরি করতে পারে